ফার্স্ট অর্ডার সার্কিট অবিরত ইতিমধ্যেই আমরা ব্যাখ্যা করেছি v0 ut যে এটি কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে এটি হল v0 ut এবং স্টেপ ইউনিট ফাংশন t 0 দিয়েছে ut হল 0 এবং এটি যদি 0 এর চেয়ে বেশি হয় তবে এটি t 0 হবে সুতরাং এর মানে এই লোকেশন এর সুইচ 1 এবং 2 শর্ট সার্কিট করা হয়েছে তার মানে v12 আউটপুট ভোল্টেজ এবং দ্বিতীয় জিনিস হল যদি সুইচটি এই লোকেশন থেকে t 0 এ চলে যায় তবে সেই সময়ে v12 v0 হবে সুতরাং এই সব এখানে ব্যাখ্যা করা হয়েছে একইভাবে কারেন্ট সোর্স এর জন্য মানে ধরুন একটি কারেন্ট সোর্স যা i 3 ut এবং তার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে এই i 3 ut সুতরাং আমি স্টেপ ইউনিট ফাংশন ব্যাখ্যা করেছি যে t 0 যে ut 0 এবং t 0 যে ut 1 সুতরাং এই লোকেশন এ স্যুইচ করার সময় এই চিত্রে যা দেখানো হয়েছে তা t0 কিন্তু যখন সুইচ এই লোকেশন এ থাকে যা t 0 সেক্ষেত্রে এটি ওপেন থাকে তার মানে t 0 এবং সুইচটি এই লোকেশন থেকে সেই লোকেশন এ চলে যায় মানে যদি এটি এখানে কানেক্টেড থাকে তবে সেই সময়ে t i 3 হবে সুতরাং এই হল i 3 ut তার মানে t 0 এবং t t 0 যে ut 1 যে ইউনিট স্টেপ ফাংশন সুতরাং আমি বলতে চাচ্ছি যখন সমাধান হবে সেই সময়ে ট্রানসিয়েন্ট প্রব্লেম এ ডিসি এই ধরণের সোর্স বিবেচনা করবে যেমন v ut বা i ut হবে তাহলে i0 ut এর মানে এইরকম তাই না সুতরাং ধারণাটি হল n যদি এটি সার্কিটকে রিপ্রেজেন্ট করে যদি এটি ভোল্টেজের সোর্স বা কারেন্ট সোর্সকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করে ইউনিট স্টেপ ফাংশন দ্বারা মাল্টিপ্লাই করে সুতরাং এটি কারেন্ট সৌরসের একটি রেপ্রেজেন্টেশন যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তার মানে t এর ভ্যালু 0 হবে সুইচটি ওপেন হয়েছে অন্যথায় এটি ক্লোজ ছিল যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তবে জেনে রাখুন যে ডিসি সাপ্লাই এর জন্য ক্যাপাসিটরটি একটি ওপেন সার্কিটের মতো হবে সুতরাং এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে এই দুটি টার্মিনাল ওপেন সার্কিট হিসেবে কাজ করবে সুতরাং এটি ওপেন সার্কিট মানে এটি সেখানে নেই এবং এর মানে হল 10 Ω রেজিস্টেন্স এ কিছুই প্রবাহিত হচ্ছে না এবং শেষ পর্যন্ত এটির মধ্য দিয়ে একটি কারেন্ট প্রবাহিত হবে যদি ক্যাপাসিটরটি ওপেন সার্কিট হিসাবে কাজ করে তার মানে এই ভোল্টেজ v ক্যাপাসিটর জুড়ে ওপেন সার্কিট সুতরাং সেই ক্ষেত্রে কি হবে যে এই 30 Ω খুঁজে বের করতে হবে তাহলে কারেন্ট i 2030 90 হবে তাহলে এটা হল 20 ভোল্ট তাহলে 20120 হল 16 অ্যাম্পিয়ার সুতরাং এটি সেখানে নেই এবং এর মধ্য দিয়ে কোনও কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাই এটি হল ওপেন সার্কিট যাকে বলা হয় ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ যখন এটি ক্লোজ করা হয়েছিল তখন এটি ছিল t 0 এর আগে এটি ক্লোজ ছিল তাই এই কারেন্ট i প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে ভোল্টেজ হবে 90 কারণ এখানে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে না এটি ওপেন সার্কিট এবং 9016 অর্থাৎ 15 ভোল্ট তাহলে এর মানে হল যে সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকার সময় যা বলা হত সেই সময়ে এই ক্যাপাসিটরের জুড়ে ভোল্টেজ ছিল মাত্র 15 ভোল্ট সুতরাং সেখানে সবকিছু দেওয়া আছে তাই আমি যদি সুইচটি ক্লোজ করার সময় সার্কিটের দিকে তাকাই তবে এটি ইকুইভ্যালেন্ট সার্কিট যা আমি এখানে করেছি সুতরাং এটি ইনিশিয়াল কন্ডিশন যার কারণে এটি 0 লেখা হয়েছে সুতরাং এটি ওপেন এবং এই 10 Ω রেজিস্টেন্স এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে না কারণ এটি ওপেন সার্কিট সুতরাং i এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং তাই এটি 15 ভোল্ট অর্থাৎ ইনিশিয়াল ভোল্টেজ হল 15 ভোল্ট এখন t 0 হলে সুইচটি ওপেন থাকে এবং rc হল ইকুইভ্যালেন্ট সার্কিট এখন যখন t সুইচ ওপেন হয় তখন এই অংশটি চলে যায় যখন t 0 তাই সুইচ t 0 যে সুইচটি ওপেন হয় তার মানে এই অংশটি চলে গেছে সুতরাং শুধুমাত্র এই অংশ আছে সুতরাং এই ক্ষেত্রে এটি ইকুইভ্যালেন্ট সার্কিট এটি x 10 Ω এবং 90 Ω সিরিজে রয়েছে যে এটি 20 মিলিফ্যারাড এবং ইনিশিয়াল ক্যাপাসিটরটি v C0 15 ভোল্টে চার্জ করা হয়েছিল যা দেখেছি সুতরাং যদি এটি 40 হয় তাহলে R eq ইকুইভ্যালেন্ট হবে 10 90 তাই 100 Ω এবং সময় কনস্ট্যান্ট হল C R eq তাই R eq 100 Ω এবং C 20 মিলিফরাড তাই 20 10 এর পাওয়ার 3 ফ্যারাড তাই এটি দ্বিতীয় সুতরাং τ 2 সেকেন্ড এইভাবে ক্যাপাসিটর জুড়ে t বা 0 এর সমান ভোল্টেজ আমরা জানি v t V0 e এর পাওয়ার t τ সুতরাং V0 V C0 15 ভোল্ট যা আমরা পেয়েছি সুতরাং V0 v C0 15 ভোল্ট মানে হল এই 15 এবং τ τ 2 সেকেন্ড সুতরাং এটি t t τ তাই e এর পাওয়ার 05 t এবং ωτ C0 যা প্রাথমিকভাবে ক্যাপাসিটরের হাফ C V0 স্কোয়ার স্টোরড ইনিশিয়াল এনার্জি সুতরাং হাফ C হল 20 10 এর পাওয়ার 3 ফ্যারাড এবং V0 স্কোয়ার তাই 15 স্কোয়ার হল 225 ভোল্ট তাহলে এর পরেরটি হল সোর্স ফ্রি RL সার্কিট আমরা এখন পর্যন্ত দেখেছি সোর্স ফ্রি RC সার্কিট এখন এটিকে সোর্স ফ্রি RL সার্কিট হিসেবে দেখব সুতরাংফিলোজফি একই থাকবে যেমন এটি একটি ইন্ডাক্টর তাই আমাদের দেখতে হবে এটি কীভাবে ঘটে সুতরাং এই চিত্র 12টি একটি রেজিস্টর এবং ইন্ডাক্টর এর সিরিজ কানেকশন দেখায় বেসিক উদ্দেশ্য হল সার্কিট রেসপন্স প্রাপ্ত করা যা হবে ন্যাচারাল রেসপন্স কারণ এটি একটি সোর্স ফ্রি সার্কিট যা ইন্ডাক্টরের মাধ্যমে কারেন্ট i t বলে ধরে নেবে সুতরাং এটি সাধারণ সার্কিট এটি একটি ইন্ডাক্টর এবং এটি রেজিস্টর এবং এটি কারেন্ট i এবং সময় উল্লেখ করুন 0705 এটি এখানে কারেন্ট নেওয়া হয়েছে এটি এখানেও এটি সুতরাং এটি একটি সোর্স ফ্রি RL সার্কিট এখন আপনি যদি এই লুপ এ KVL প্রয়োগ করেন তবে এটি হবে vR vL 0 KVL প্রয়োগ করে তাই সেজন্য এখন আমি সবকিছু জানব এই সমস্ত বিষয়গুলি আগে আলোচনা করা হয়েছে সুতরাং vR vL 0 তাই ধরে নিই যে t 0 সময়ে আমরা ধরে নিই যে ইন্ডাক্টরের একটি ইনিশিয়াল কারেন্ট I0 আছে সুতরাং মূলধন I সাফিক্স হল 0 বা আমরা ছোট i লিখতে পারি যেটি 0 যেটি t 0 এই কারেন্ট i সব সময় সম্ভবত আমরা এটা লিখছি না সুতরাং প্রাথমিকভাবে আমরা ধরে নিই I0 10I প্রত্যয় 0 সুতরাং এটি হল ইনিশিয়াল কন্ডিশন যা আমরা ধরে নিই যে একটি ইন্ডাক্টর একটি ইনিশিয়াল কারেন্ট এইরকম আছে এবং ইনিশিয়াল W 0 হাফ L I0 স্কোয়ার তাই এই ইকুয়েশন হল ইনডাক্টরে স্টোরড এনার্জি সুতরাং ইকুয়েশন নম্বরগুলি আপনার কাছে বোধগম্য দেওয়া হয়েছে তাই আপনি যদি লুপের সাথে KVL প্রয়োগ করেন তবে আমরা বলব vL vR 0 সেই সার্কিটে এখানে vL vR 0 কিন্তু আমরা জানি যে vL L di dt এবং vR I r সুতরাং যদি দেখুন সার্কিটটি এখানে vL L di dt এবং এখানে vR I R তাহলে তার মানে L di dt i R 0 এর মানে di dt R L i 0 বা di i R L dt তাই উভয় দিকে ইন্টিগ্রেট করুন সুতরাং আমি আসলে ইনিশিয়াল কারেন্ট I0 থেকে পরিবর্তিত হয় যা I0 থেকে কিছু সময়ে t i t তাই di i এটি 0 এ t 0 থেকে t t R L dt পর্যন্ত সুতরাং এটি t 0 এ যে ইনিশিয়াল কারেন্ট ছিল I0 সুতরাং এখন যদি আপনি এটিকে ইন্টিগ্রেট করেন এটি হবে ন্যাচারাল লগ i t I0 আসলে এটি ছোট I0 এবং ছোট I0 I0 সুতরাং এটি হবে i tI0 RL t তার মানে i t I0 e এর পাওয়ার R t L এটি হল ইকুয়েশন 623 এবং 6 অধ্যায় সুতরাং এখন এই জিনিসটি যে 23 RL সার্কিটের ন্যাচারাল রেসপন্স ছিল তা কারেন্টের একটি এক্সপোনেনশিয়াল ডিকে সুতরাং এটি এখানে i t এর প্লট t 0 তাই i t হল এই ইনিশিয়াল ভ্যালুটি যা I0 এবং এটি ডিকে হয় এবং এটি লেখা হয় I0 t τ এবং τ L R এটি সার্কিটের সময় কনস্ট্যান্ট সুতরাং RL সার্কিটের সময় কনস্ট্যান্ট হল LR যেখানে ক্যাপাসিটরের জন্য এটি হল R C সুতরাং এই প্লট তাই আমি এটি ব্যাখ্যা করেছি i t I0 e এর পাওয়ার t τ সুতরাং রেজিস্টর জুড়ে ভোল্টেজ হল vR t i R সুতরাং এটি I এবং এটি R তাই সাবস্টিটিউট I এখানে হবে I0 R e এর পাওয়ার t τ এটি ইকুয়েশন 25 এখন রেজিষ্টর পাওয়ার ডিসিপেটেড হয় p t vR t i t সুতরাং এই V এ t যা I0 R e এর পাওয়ার t τ তাই I0 R e এর পাওয়ার t τ যখন i t I0 e এর পাওয়ার t τ অতএব p t I0 স্কোয়ার R e এর পাওয়ার 2 t τ এটি ইকুয়েশন 26 এখন এনার্জি অবসর্ব রেজিস্টর এ এনার্জি যদিও যে কোন সময় t W R t 0 শুধুমাত্র 0 থেকে t p dt ইন্টিগ্রেট করুন সুতরাং 0 থেকে t এবং এটি হল p এর এক্সপ্রেশন যা ইকুয়েশন 26 এটিকে এখানে রাখুন I শুধু I0 স্কোয়ার R e এর পাওয়ার 2 t τ dt ইন্টিগ্রেট করুন এবং যদি তা করেন তাহলে সিমপ্লিফাই করুন হাফ ω R t হাফ L I0 স্কোয়ার 1 e থেকে পাওয়ার 2 t τ এটি ইকুয়েশন 27 সুতরাং t এ ইনফিনিটি দিকে থাকে যা ω R ইনফিনিটি হাফ L I0 স্কোয়ার ω 0 ω প্রাথমিকভাবে এছাড়াও দেখানো হয়েছে প্রাথমিকভাবে স্টোরড হাফ L I0 স্কোয়ার আবার প্রাথমিকভাবে ইন্ডাক্টরে স্টোরড এনার্জি শেষ পর্যন্ত রেজিষ্টর বিলুপ্ত হয় সুতরাং আমি আশা করি এই জিনিসগুলি বোধগম্য এবং বেশ সহজ সুতরাং এখন আমরা 1টি উদাহরণ নিই এই চিত্রে i t এবং i y t নির্ধারণ করতে হবে যে I0 1 অ্যাম্পিয়ার সুতরাং এটি সার্কিট 1 এখানে 1 d বা 1 ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেখানে 3 i টার্মিনাল পোলারিটি চিহ্নিত করা হয়েছে সুতরাং ইনিশিয়াল কন্ডিশন এর পরিপ্রেক্ষিতে এটি হল i এবং এটি হল i y খুঁজে বের করতে হবে i t এবং i y t দেওয়া যে I0 1 অ্যাম্পিয়ার তাই যা করতে পারি তা হল যদি আমি এই জিনিসের আগে এটিকে এভাবে তৈরি করি তাহলে এটি হল একটি লুপ এটি আরেকটি লুপ নিতে পারে এবং যদি এই কারেন্ট i1 হয় তবে এই কারেন্টটি i2 সুতরাং এটা করতে পারি যে k আমাদের KVL প্রয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এটি সমাধান করতে হবে তো আসুন দেখি এই ক্ষেত্রে আমি যা নিয়েছি এবং আগের সার্কিটে মূল সার্কিটটি দেওয়া হয়েছিল যে এটি আমার i এবং এটি আসলে i y দেওয়া হয়েছিল সুতরাং মূলত আমরা যেভাবে লুপ নিয়েছি তা হল i i1 বা i1 i এবং i y কারেন্ট 2 Ω রেজিষ্টর এর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এইভাবে তাই i2 i1 কারণ এই i2 এভাবে যাচ্ছে এবং এই i১ এভাবে যাচ্ছে সুতরাং ফলাফল হবে i2 i1 এবং তার মানে আমার i y মূলত i2 i1 i তাই এটি i সুতরাং এর পরের মানে যদি দেখুন এটি এখানে প্রথমে KVL প্রয়োগ করে যাতে i1 i এবং i1 i2 i1 i2 i দেওয়া তাই এখানে এই লুপে KVL প্রয়োগ করুন সুতরাং যদি তাই করেন তাহলে 05 পাবেন এটি 05 হেনরি দেওয়া হয়েছে তাই L l 1 dt সুতরাং এটি 05 di1 dt আমরা এখানে ক্লক উইস ডাইরেকশন এ চলেছি সুতরাং এটি 2 2 i1 i2 এইভাবে চলছে কারণ i1 উপরের দিকে যাচ্ছে এবং i2 নিচের দিকে যাচ্ছে সুতরাং রেসালট্যান্ট আপওয়ার্ড হল i1 i2 সুতরাং 2 i1 i2 0 বা শুধুমাত্র উভয় পক্ষকে 2 দিয়ে মাল্টিপ্লাই করুন তারপর di1 dt 4 i1 4 i2 0 পাবেন এটি দেওয়া ইকুয়েশন 3 এখন একইভাবে যদি আপনি লুপ 2 নেন তবে এটি হবে 4 i2 4 i2 2 i2 i2 i1 2 i2 i1 3 i 0 কারণ ডিপেন্ডেন্ট ভোল্টেজের সোর্স হল 3 i সুতরাং এই ক্ষেত্রে যা ঘটবে তা হল মূলত 6 i2 2 i1 3 i 0 লুপ 2 এর জন্য এটি 6 i2 2 i1 3 i 0 এটি হল ইকুয়েশন 4 এখন যেহেতু I i1 অতএব এখানে 6 i2 2 i1 3 i1 0 রাখুন তার মানে i2 5 6 i1 এখন ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 5 থেকে ইকুয়েশন 3 এ আসলে i2 5 6 i1 রাখলে di1 dt 2 3 i1 0 পাবে তাই এটি ইকুয়েশন 6 a সুতরাং এখন আমরা জানি যে i1 i অতএব di dt ⅔ i বা di I ⅔ dt এখন t 0 এ উভয় দিকের জন্য ইন্টিগ্রেট করুন এবং এখানে কারেন্ট ছিল I0 এবং t টাইম t কারেন্ট ছিল di i 2 3 ইন্টিগ্রেশন 0 থেকে t dt বা i t সহজভাবে ইন্টিগ্রেশন প্রয়োগ করলে i t I0 e পাওয়া যাবে এর পাওয়ার 2 t3 যেটা t 0 এর জন্য এই ধরনের ইন্টিগ্রেশন আমরা আগে দেখেছি তাই সরাসরি লিখছি এখন প্রাথমিকভাবে দেওয়া হয়েছে যে I0 1 অ্যাম্পিয়ার তাই এটি e এর পাওয়ার 2 t3 কারণ I0 ইনিশিয়াল ভ্যালু 1 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে তাই এখানে I0 1 রাখুন সুতরাং এটি হবে পাওয়ার 2 t 3 এখন ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ হল v L di dt L যা 05 হেনরি এবং কারেন্টের ডেরিভেটিভ নেয় এটি di t dt যদি তা হয় তবে এটি 05 2 3 e এর পাওয়ার 2 t 3 তাই V 1 e এর পাওয়ার 2 t 3 ভোল্ট যেহেতু ইন্ডাক্টর এবং 2 Ω রেজিস্টর প্যারালাল তাই আমি বলতে চাইছি আমরা V পেয়েছি সুতরাং এই 2 প্যারালাল 2 Ω রেজিস্টর এবং 05 ইন্ডাক্টর উভয়ই প্যারালাল এবং এই ভোল্টেজটিকে বলা হয় v তাই এর মানে R i y একটি 2 Ω রেজিস্টর জুড়ে একই ভোল্টেজ হবে তাই এটি V 2 Ω রেজিস্টর সুতরাং এটি আসলে কারেন্ট i y v2 কারণ এই 2 Ω রেজিস্ট্যান্স এখানে রয়েছে সুতরাং আমি আবার সেই এক্সপ্রেশন এ ফিরে যাব সুতরাং এখানে i y টাইম t v 2 যে 2 হল 2 Ω প্রতিরেজিস্টর সুতরাং 2 Ω রেজিস্টেন্সে প্রবাহিত কারেন্ট হল i y t সুতরাং এটি এই এক্সপ্রেশন এর সাবস্টিটিউট v 1 3 এই এক্সপ্রেশনটি আসলে ফাংশন t এর সমস্ত ফাংশন সুতরাং এই ক্ষেত্রে এটি হবে 1 6 e এর পাওয়ার 2 t 3 ভোল্ট সুতরাং এখন লক্ষ্য করুন যে আমরা ইন্ডাক্টর কারেন্ট নির্বাচন করি এটি গুরুত্বপূর্ণ এবং আমার এটি মনে রাখা উচিত যে ইন্ডাক্টর কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না এমন ধারণার সুবিধা নেওয়ার জন্য রেসপন্স হিসাবে ইন্ডাক্টর কারেন্ট নির্বাচন করুন আরও একটু দেখবেন যে সুইচ ওপেন বা ক্লোজ করার সময় দেখবেন যে t 0 বা t 0 সুতরাং আমরা পরে দেখব কিন্তু ইন্ডাকটর কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না এমন ধারণার সুবিধা নেওয়ার জন্য এটিকে রেসপন্স হিসাবে বলা হয় সুতরাং আমি দেখাব যে সার্কিটে প্রদর্শিত সুইচটি t 0 এ ওপেন ছিল আগে দীর্ঘ সময়ের জন্য ক্লোজ ছিল সুতরাং এই সার্কিট আসলে প্রাথমিকভাবে দীর্ঘ সময়ের জন্য ক্লোজ ছিল এবং t 0 এ এটি ওপেন ছিল সুতরাং যেহেতু সার্কিটটি প্রাথমিকভাবে দীর্ঘ সময়ের জন্য ক্লোজ ছিল এবং সেই সময়ে ইন্ডাক্টর কীভাবে আচরণ করবে সুতরাং DC এর জন্য আমরা দেখেছি যে ক্যাপাসিটর একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করে এবং ইন্ডাক্টরের জন্য এটি একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করে সুতরাং সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ রয়েছে এবং তাই ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ অবশ্যই 0 এ t 0 হতে হবে কারণ এটি একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে এবং তাই ন্ডাক্টর এ প্রাথমিকভাবে কারেন্ট t 0 এ 2 অ্যাম্পিয়ার i L হল 0 এর সমান তার মানে এটা অনেকদিন ক্লোজ ছিল তাই ইন্ডাক্টরটা আসলে একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করছিল তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে সুতরাং i L 0 প্রাথমিকভাবে এটি 2 অ্যাম্পিয়ার হবে কারণ এটি একটি শর্ট সার্কিট হিসাবে কাজ করছে কারণ সুইচটি দীর্ঘদিন ক্লোজ থাকার পরে এটি ওপেন করা হয়েছিল সুতরাং এটি একটি শর্ট সার্কিটের ক্ষেত্রে অকার্যকর হবে এটি শুধুমাত্র এই শর্ট সার্কিট পাথটি গ্রহণ করছে কারণ বিশেষ করে এটি একটি আইডেল ইন্ডাক্টর হিসাবে একটি শর্ট সার্কিটের মতো কাজ করে । সুতরাং এটি হল I0 i L0 2 অ্যাম্পিয়ার ইনিশিয়াল কারেন্ট সুতরাং এই 1 Ω এবং 4 Ω তারা প্যারালালি ওপেন থাকলে কি হবে তার মানে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টর হবে 1 4 1 4 08 Ω এবং এর সাথে এই 2 Ω রেজিস্টর সিরিজে রয়েছে অতএব 02 08 ইকুইভ্যালেন্ট রেজিস্টর হল 1 Ω এবং সেক্ষেত্রে সার্কিটের টাইম কনস্ট্যান্ট হবে τ LR সুতরাং এটি L 2 হেনরি হবে এবং এটি R 02 সেকেন্ড হবে এখন আরেকটি বিষয় হল এই কারেন্টের দিকে তাকান এই 4 Ω রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা i হিসাবে নেওয়া হয় সুতরাং প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে এখানে i L নিচের দিকে কারেন্ট এর ডাইরেকশন কী তাই τ R eq 1 Ω এবং τ 02 সেকেন্ড বলেছি তাই ইন্ডাক্টর কারেন্টের এক্সপ্রেশন হল যে i L t i L 0 e এর পাওয়ার t τ যা আমরা জানি সুতরাং I0 i L 0 2 অ্যাম্পিয়ার আমরা দেখেছি এবং τ L R সুতরাং এটি হবে 02 t t τ 02 সেকেন্ড t 02 সুতরাং এটি e এর পাওয়ার 5 t অ্যাম্পিয়ারের জন্য t 0 এখন 4 Ω রেজিষ্টর এর মাধ্যমে কারেন্ট i সহজে পাওয়া যায় কারেন্ট ডিভিশন যা i L t i t i L t 1 1 4 সুতরাং এই 1 Ω এবং 1 Ω এবং 4 Ω তারা প্যারালাল কিন্তু এই I কারেন্ট এই 4 Ω প্রতিরেজিস্টেন্স এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং যদি কারেন্ট ডিভিশন এর জন্য যান তবে t এর পরিপ্রেক্ষিতে রাখলে কোন ব্যাপার না i t 1 1 4 i L t তাই এই এর কারণে নেওয়া হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে এই 2টি জিনিস যদি সার্কিটটি এভাবে আঁকে যে 02 হেনরি এবং এই ইকুইভ্যালেন্ট রেজিস্টর 1 Ω এবং এটি হল i L মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে iL এভাবে তাই এবং এটি এই প্যারালাল ইকুইভ্যালেন্ট হল 1 Ω যে সার্কিটটি আমি আঁকলাম না কিন্তু শুধু দেখাচ্ছে এবং এটি হল 02 Ω হেনরি এবং i L আমরা এভাবে নিয়েছি সুতরাং আমরা i L খুঁজে পেয়েছি কিন্তু কারেন্ট ডিভিশন বাকি আছে সুতরাং i 4 Ω রেজিস্টেন্স এর মধ্য দিয়ে এই স্রোতের দিকটি এভাবে দেওয়া হয় সুতরাং সেই অনুযায়ী আমরা এটিকে চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি সুতরাং এই কারণেই এই i t i L 1 1 4 অর্থাৎ 1 5 i L t সুতরাং এটি হল i t 2 5 e এর পাওয়ার এটি হল কারেন্ট ডিভিশন কেবলমাত্র এই 4 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 1 Ω প্যারালাল সুতরাং এটি 4 Ω রেজিস্টেন্স এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে যা 1 1 4 1 5 সুতরাং 1 5 i L t আমি বলেছিলাম যে এটিকে কী বলতে হবে কারণ i হল সুতরাং সেক্ষেত্রে i t মূলত 2 5 e এর পাওয়ার 5 t কারণ i L t 2 e এর পাওয়ার 5 t 04 e এর পাওয়ার t 0 এর জন্য 5 t অ্যাম্পিয়ার সুতরাং এখন V 4 i কারণ 4 Ω রেজিস্টর আছে তাই 4 Ω রেজিস্টর জুড়ে ভোল্টেজটি V 4 i সুতরাং 4 04 e এর পাওয়ার 5 t তাই V 16 t 0 এর জন্য 5 t ভোল্ট এখন 1 Ω রেজিষ্টর এর পরের পাওয়ারটি হল p t v স্কোয়ার R সুতরাং R হল 1 Ω সুতরাং 256 1 e হল v স্কোয়ার এটি হল b স্কোয়ার সুতরাং 16 স্কোয়ার 256 এবং এটি e এর পাওয়ার 10 t তাই 256 e এর পাওয়ার 10 t ওয়াট যা t 0 এর জন্য সুতরাং 1 Ω রেজিষ্টর ডিসিপেটেড মোট এনার্জি হল w t 0 থেকে ইনফিনিটি 256 e এর পাওয়ার 10 t dt যদি এটি ইন্টিগ্রেট করা হয় তাহলে 0256 জুল পাবে সুতরাং 05 হেনরি ইন্ডাক্টরে স্টোরড ইনিশিয়াল এনার্জি হল হাফ L I0 L 0 স্কোয়ার সুতরাং হাফ L হল 02 হেনরি L 0 এর ইনিশিয়াল ভ্যালু হল 2 অ্যাম্পিয়ার তাই 2 স্কোয়ার যা 04 জুল তাই 1 Ω রেজিষ্টর ডিকে প্রাপ্ত এনার্জি L I0 L 0 এর শতাংশ হল 0256 যেটি রেজিস্টর 0256 এবং ইনিশিয়াল এনার্জি স্টোরড 04 জুল ছিল তাই 0256 04 100 যা 64 শতাংশ সুতরাং এটি একটি সার্কিটের জন্য একটি সাধারণ উদাহরণ যা সার্কিটের দিকে তাকানোর মতো কিছুই নেই যেহেতু সুইচটি প্রথমে ক্লোজ ছিল ইনিশিয়াল কন্ডিশন কী তা খুঁজে বের করুন তারপর সুইচটি ওপেন আছে এবং সেই অনুযায়ী সমাধান করুন এবং শুধুমাত্র চিহ্ন বা চিহ্নের দিকে তাকান অনুগ্রহ করে দেখুন ফ্লো এর দিকের চিহ্নটি আপনি যদি চিহ্ন বা চিহ্নটি মিস করেন বা যদি কিছু ভুল হয়ে যায় তবে নুমেরিকাল ভ্যালু একই থাকতে পারে তবে চিহ্নটি সমস্যা তৈরি করবে তাই একটু সাবধান হতে হবে সুতরাং রেজিস্টর 1 Ω এ স্টোরড এনার্জি এবং মোট এনার্জি এর শতকরা শতাংশ এই সমস্যাটিতে উল্লেখ করা হয়েছে যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তার মানে t এর ভ্যালু 0 হবে সুইচটি ওপেন হয়েছে অন্যথায় এটি ক্লোজ ছিল যদি সুইচটি দীর্ঘ সময়ের জন্য ক্লোজ থাকে তবে জেনে রাখুন যে ডিসি সাপ্লাই এর জন্য ক্যাপাসিটরটি একটি ওপেন সার্কিটের মতো হবে সুতরাং এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে এই দুটি টার্মিনাল ওপেন সার্কিট হিসেবে কাজ করবে সুতরাং এটি ওপেন সার্কিট মানে এটি সেখানে নেই এবং এর মানে হল 10 Ω রেজিস্টেন্স এ কিছুই প্রবাহিত হচ্ছে না এবং শেষ পর্যন্ত এটির মধ্য দিয়ে একটি কারেন্ট প্রবাহিত হবে